চতুর্থ সপ্তাহের তৃতীয় মডিউলে প্রিয় অংশগ্রহণকারীদের স্বাগতম এই মডিউলে আমরা অন্যান্য মানুষের গতিগত সংকেত বোঝার জন্য রং সংক্রান্ত বিদ্যা ঘ্রাণবিদ্যার পাশাপাশি শারীরিক উপস্থিতির তাৎপর্য নিয়ে আলোচনা করব রং সংক্রান্ত বিদ্যা এবং ঘ্রাণবিদ্যা সম্প্রতি যোগাযোগের অ মৌখিক দিকগুলির উপশ্রেণি হিসাবে আবির্ভূত হয়েছে তারা রে বার্ডউইস্টেল বা হলের প্রাথমিক আলোচনায় অন্তর্ভুক্ত ছিল না রং সংক্রান্ত বিদ্যা হল আমরা যেভাবে বিভিন্ন রঙের প্রতি প্রতিক্রিয়া জানাই আমাদের চাক্ষুষ জ্ঞান একটি সক্রিয় পদ্ধতির পাশাপাশি একটি অক্রিয় পদ্ধতিতেও ব্যবহৃত হয় রং সংক্রান্ত বিদ্যা হল রঙের মাধ্যমে আমাদের বার্তার যোগাযোগ এটি অ মৌখিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ দিক যদিও এখনও এই এলাকায় খুব বেশি কাজ করা হয়নি আমাদের চাক্ষুষ জ্ঞান একটি সক্রিয় এবং সেইসাথে একটি অক্রিয় পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে এবং তাই এটি অ মৌখিক যোগাযোগের অন্যান্য দিকগুলির মতো প্রায় অবিলম্বে এবং অবচেতন পদ্ধতিতে প্রতিক্রিয়া জানায় রঙেরও সাংস্কৃতিক অর্থ রয়েছে এবং তারা বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন বৈশিষ্ট্য এবং উপলব্ধি উপস্থাপন করে একটি নির্দিষ্ট সংস্কৃতিতে একটি রঙের একটি বিশেষ অর্থ থাকতে পারে তবে অন্য সংস্কৃতিতে এর একটি ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে উদাহরণস্বরূপ কিছু দেশে কালো হল শোকের রঙ যেখানে কিছু অন্যান্য সংস্কৃতিতে এটিকে সাদা বলে মনে করা হয় যা এই দুর্ভাগ্যজনক অনুষ্ঠানে উপযুক্ত আন্তঃব্যক্তিক এবং ব্যবসায়িক যোগাযোগের পরিপ্রেক্ষিতে আমরা কীভাবে বিভিন্ন রঙের ব্যাখ্যা করি এবং প্রতিক্রিয়া জানাই তার সাথে যুক্ত এই ফলাফলগুলির প্রতিক্রিয়া করার দুটি উপায় থাকতে পারে প্রাথমিকভাবে আমরা আমাদের আশেপাশের রঙের দিকে তাকাই এবং একটি স্থানের নকশায় উদাহরণস্বরূপ অফিসের নকশায় রঙের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তাই আমরা বলতে পারি যে রঙগুলি ব্যবসায়িক এবং পেশাদার জগতে একটি নির্দিষ্ট শক্তি ধরে রাখে এটি বিপণনে বিশেষভাবে দৃশ্যমান যেখানে রঙ যা একটি ব্র্যান্ডের প্রতীক এবং ভিজ্যুয়াল পরিচয় উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়েছে যেটি প্রভাবশালী হয়ে ওঠে যদিও আমরা যখন একটি ব্র্যান্ডের প্রতীক দেখি তখন বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল ইঙ্গিত আকৃতি সংখ্যা নির্দিষ্ট কিছু শব্দও সেখানে থাকে কিন্তু শেষ পর্যন্ত যা দাঁড়ায় তা হল রঙ যা আমরা সাধারণত মনে রাখি এবং রঙের ব্যবহার ব্র্যান্ডের স্বীকৃতি 80 শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে ব্যবহারিক স্তরে আমরা দেখতে পাই যে একটি ব্র্যান্ডে একটি চতুর এবং সুচিন্তিত রঙের ব্যবহার এটিকে ভিড়ের মধ্যে এটিকে আকর্ষণীয় করে তোলে ব্র্যান্ড এবং রঙের মধ্যে সম্পর্ক পরিস্থিতিতে সঠিকভাবে মানানসই রঙের অনুভূত উপযুক্ততার উপর নির্ভর করে রঙগুলি কেবল বিপণনের জন্যই গুরুত্বপূর্ণ নয় তবে আমরা আমাদের পোশাকে আমাদের আনুষাঙ্গিক পছন্দের ক্ষেত্রে আমরা আমাদের উপহারের প্যাকেজ ইত্যাদিতে দেখতে পাই আমরা এমন বার্তা প্রেরণ করি যা উদ্দেশ্যমূলক হতে পারে তবে বেশিরভাগই সেগুলি অনিচ্ছাকৃত আন্তঃসাংস্কৃতিক তাৎপর্যও বুঝতে হবে একই সময়ে আমরা দেখতে পাই যে রঙগুলি একটি প্রতিষ্ঠানের কাজের সংস্কৃতির পাশাপাশি কর্পোরেট পরিচয়কে প্রভাবিত করে যা নির্দিষ্ট রঙের সাহায্যে তৈরি করা যেতে পারে নাটালি বয়েড মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক প্যাকেজিংয়ে রঙের সাংস্কৃতিক সম্পর্কের বিষয়ে মন্তব্য করেছেন উষ্ণ রং যেমন লাল কমলা হলুদ ইত্যাদি উদ্বেগ ক্ষুধা উত্তেজনা বাড়ায় এবং তাই ফাস্ট ফুডের দোকানগুলি প্রায়শই লাল এবং হলুদ রঙের সংমিশ্রণ বেছে নেয় কারণ এই রংগুলি ক্ষুধা বাড়ায় অন্যদিকে শীতল রঙগুলি এমন একটি প্রভাব তৈরি করে যা প্রশান্তিদায়ক এবং তারা চিন্তাভাবনাকে উদ্দীপিত করে এবং তাই রেস্তোরাঁর অভ্যন্তরীণ সজ্জায় তাদের কাজে লাগানো হয় আমাদের রঙের পছন্দ অন্য লোকেদের প্রতি আমাদের মনোভাব নির্দেশ করে এবং একই সময়ে আমাদের চারপাশের রঙের পছন্দ আমাদের মেজাজকেও প্রভাবিত করে আমাদের আশেপাশে নান্দনিকভাবে আনন্দদায়ক রঙের ব্যবহার কর্মক্ষেত্রে আমাদের মধ্যে একটি ইতিবাচক উদ্দীপনা তৈরি করে এবং তারা আমাদের অফিসিয়াল কথোপকথন চলাকালীন আমাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে অপর্যাপ্ত রং নির্বাচন করা কর্মীদের প্রভাবিত করতে পারে শুধুমাত্র চোখের ওপর চাপ বা মাথাব্যথার কারণ নয় এটি ক্লান্তির অনুভূতিকে উৎসাহিত করতে পারে এছাড়াও আমি ডাক্তার ডেভিড লুইসের একটি খুব আকর্ষণীয় অনুসন্ধানের উল্লেখ করব একজন রঙ মনোবিজ্ঞানী যিনি তার গবেষণায় দেখেছেন যে প্রায় 80 শতাংশ কর্মচারী বিশ্বাস করেন যে তাদের আশেপাশের রঙ তাদের আবেগ এবং কর্মক্ষমতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে রঙের একটি সুপরিকল্পিত ব্যবহার যা কর্মীদের মধ্যে ইতিবাচক অনুভূতি জাগাতে সক্ষম তা তাদের আরও ভাল সৃজনশীলতা এবং উদ্ভাবনী ধারণার দিকে নিয়ে যাবে আমরা বুঝতে পারি যে রঙগুলির মধ্যে একটি মনস্তাত্ত্বিক সম্পর্ক রয়েছে এবং তাদের এইভাবে একটি নির্দিষ্ট যোগাযোগমূলক মান রয়েছে উদাহরণস্বরূপ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একটি সবুজ রুমে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ভারোত্তোলকরা নীল রঙের জিমে তাদের সেরা কাজ করে কিন্তু পেশাদার জগতের বাইরে এটি বিভিন্ন আনুষাঙ্গিকগুলির মাধ্যমে আমাদের রঙের পছন্দ যা আমরা আমাদের শরীরে বহন করি তার দ্বারা আমাদের ব্যক্তিত্ব এবং আমাদের অন্যদের প্রতি মনোভাব প্রতিফলিত হয় বিভিন্ন রঙের মনোবিজ্ঞানীরা মন্তব্য করেছেন যে কর্মক্ষেত্রে সঠিক রংয়ের মাত্রার পোশাক পরা গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের সহকর্মীদের পাশাপাশি আমাদের প্রধান কর্মকর্তার উপর একটি বিশেষ প্রভাব তৈরি করতে সাহায্য করে এবং আমাদের কর্মজীবনের পছন্দগুলিকে উন্নত করতে পারে এই অনুসন্ধানটি আমাদের পরবর্তী যৌক্তিক প্রশ্নে নিয়ে আসে এবং এটিই পেশাদার প্রসঙ্গের জন্য উপযুক্ত রং হতে পারে একটি গাঢ় রং কর্তৃত্বের অনুভূতি প্রকাশ করে যেখানে হালকা রঙের মাত্রাগুলি একটি সহজলভ্য চিত্র অভিক্ষেপ করে এই পরামর্শে বিভিন্ন ফলাফল প্রায় সর্বসম্মত যে পেশাদারী জায়গায় সমস্ত লিঙ্গের জন্য পোশাকের জন্য উপযুক্ত রঙ হয় কালো বা নৌবাহিনীর ইউনিফর্মের নীল রং কিছু মনোবিজ্ঞানী ধূসর রঙেরও পরামর্শ দিয়েছেন তবে বেশিরভাগই কালো বা নৌবাহিনীর ইউনিফর্মের নীল রঙের পক্ষে এই রঙগুলি কর্তৃত্ব এবং ক্ষমতার মতো বৈশিষ্ট্যগুলির সাথে যুক্ত কালো বিশেষত দৃঢ়তার অর্থে আগ্রাসনের ইতিবাচক অনুভূতির সাথেও যুক্ত গবেষকরা আমাদের ভাবান যে ইউনিফর্মের জন্য যে রঙটি বেছে নেওয়া হয় এবং কর্মচারীদের আচরণের মধ্যে বিশেষ সম্পর্ক আছে এর পাশাপাশি একটি নির্দিষ্ট রঙের পোশাক পরা একজন কর্মচারীর প্রতি গ্রাহকের আচরণের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে শিল্প সবসময় এই গবেষকদের সুবিধা নিয়েছে বিভিন্ন শিল্পের বিভিন্ন লক্ষ্য এবং বার্তা রয়েছে যা তারা জানাতে এবং পূরণ করতে চায় তাদের বিভিন্ন ব্র্যান্ডের চিত্রও রয়েছে এবং এমনকি একটি নির্দিষ্ট সংস্থার মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন বিভাগ বিভিন্ন ধরণের দায়িত্ব পালন করে এবং সেইজন্য তারা কর্মক্ষেত্রে লোকেরা কীভাবে আচরণ করে এবং তারা যে পছন্দগুলি করে সে সম্পর্কে অবচেতন এবং গভীর সংবেদনশীল প্রতিক্রিয়াগুলিকে জাগিয়ে তোলার জন্য রঙের মনোবিজ্ঞানের অবচৈতিক প্রভাব ব্যবহার করতে চায় রং সঠিকভাবে ব্যবহার করা হলে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দক্ষতা এবং ইতিবাচকতার অনুভূতি প্রদান করার ক্ষমতাও রয়েছে 1999 সালে পরিচালিত ক্রাইটন ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে কর্মচারীরা যারা নীল রঙের মাত্রার বিভিন্ন ইউনিফর্ম পরেছিল তারা শান্ত বোধ করেছিল এবং তারা তাদের পেশাদারী ভূমিকা এবং দক্ষতা সম্পর্কে আরও আশাবাদী বোধ করেছিল ইউনিফর্মের রঙের পছন্দ আমাদের অবচেতন মনের বার্তা বহন করে উদাহরণস্বরূপ চিকিৎসা কর্মী ডাক্তার পরীক্ষাগারের কর্মী সবসময় সাদা পোশাক পরে কারণ এটি বিশুদ্ধতার অনুভূতি দেয় এবং স্বচ্ছতা এবং জীবাণুমুক্ত করার উদ্রেক করে ম্যাকডোনাল্ড লাল এবং হলুদ রঙের সাথে জড়িত বৈশিষ্ট্যগুলি প্রকাশের জন্য এই দুটি রঙের সংমিশ্রণ ব্যবহার করেছে উত্তেজনা প্রকাশের জন্য লাল রং এবং তারা উষ্ণতা এবং সুখের অনুভূতি প্রকাশের জন্য হলুদ রং ব্যবহার করেছে যেটি এই রঙের সাথে ঐতিহ্যগত ভাবে জড়িত এই সম্পর্কগুলি গবেষণা দ্বারা সমর্থিত হয়েছে এই চার্টটি আমাদের বিভিন্ন রঙের সাথে থাকা স্বাভাবিক সংযোগগুলি প্রদর্শন করেছে এগুলি কেবল সাধারণ উপলব্ধির উপর ভিত্তি করে নয় তারা বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও সমর্থিত যদিও এই চার্টটি প্রভাবশালী উপলব্ধির পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণার ফলাফলগুলি প্রদর্শন করে আমাদের বিভিন্ন রঙের ব্যাখ্যা করার পদ্ধতিতে সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে এবার আমরা এই সাংস্কৃতিক বৈচিত্র্যের দিকে তাকাই এখন চিনের বিভিন্ন সংস্কৃতিতে লাল রঙের বিভিন্ন সম্পর্ক রয়েছে এটি সৌভাগ্যের সাথে যুক্ত তবে অনেক কোরিয়ানদের জন্য এটি ঠিক বিপরীত প্রতীক ফ্রান্স এবং ব্রিটেনের মতো দেশগুলিতে এটি একটি পুরুষালি রঙ বলে মনে করা হয় জাপানে এটি সুখের অনুভূতির সাথে যুক্ত অন্যদিকে ঘানায় এটি দুঃখের অনুভূতির সাথে যুক্ত কিছু অন্যান্য আফ্রিকান দেশে এটি জাদুবিদ্যার সাথে যুক্ত এবং মৃত্যুর প্রতীক গবেষকরা আরও খুঁজে পেয়েছেন যে অনুষঙ্গী পরিস্থিতিতে লাল রঙের পোশাক পরা লোকেরা আরও আকর্ষণীয় বলে মনে করা হয় তবে অর্জন করার মতো পরিস্থিতিতে লাল নেতিবাচক বা পরিহারকারী প্রতিক্রিয়াগুলির সাথে যুক্ত এটিতে বুদ্ধি অর্জনের প্রেক্ষাপট সম্পর্কেও বলা হয় যেখানে আমাদের দক্ষতা মূল্যায়ন করা হয় যেখানে লালটি ব্যর্থতার সাথে এবং সবুজ সাফল্যের সাথে জড়িত এই অনুসন্ধানগুলি সত্ত্বেও আমরা দেখতে পাই সাধারণত মানুষের মনে লাল রং শক্তি এবং গভীর আসক্তির সাথে জড়িত যা প্রাণবন্ত থাকে এবং প্রায়শই বিপণন কৌশল হিসাবে ব্যবহৃত হয় আমি এখানে রেবেকা গ্রসের একটি খুব আকর্ষণীয় নিবন্ধ উল্লেখ করব যিনি এই ধারণাটি প্রমাণ করার জন্য নির্দিষ্ট ব্র্যান্ডের রঙগুলি বিশ্লেষণ করেছেন তিনি কম্বি ব্র্যান্ডের কথা উল্লেখ করেছেন যা কানাডিয়ান জলবায়ুর জন্য উপযুক্ত উষ্ণ শীতের পোশাক বিক্রি করে এর ব্র্যান্ড পরিচয়টি লাল রঙের উপর ভিত্তি করে যা উষ্ণতার অনুভূতির পাশাপাশি কানাডিয়ান পতাকার রঙের সাথে এর যোগসূত্র গড়ে তোলে তাকে সুইডিশ ডেমোক্রেটিক ইয়ুথ লীগের চাক্ষুষ পরিচয় হিসেবেও উল্লেখ করা হয়েছে যারা লাল ব্যবহার করেছে কারণ এটি রাজনৈতিক সম্মিলনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ এবং সুইডিশ গণতান্ত্রিক পার্টির ক্ষেত্রে লাল রোলের ঐতিহ্যবাহী প্রতীক শান্তি ও প্রশান্তির প্রতিনিধিত্ব করার জন্য নীলের বিভিন্ন সংমিশ্রণও ব্যবহার করা হয়েছে এবং এটি সর্বদা এই পরিপ্রেক্ষিতে আকাশ বা সমুদ্রের নীলের সাথে যুক্ত বেশিরভাগ দেশে এটিকে একটি পুরুষালি রঙ হিসাবে দেখা হয় ইরান একটি ব্যতিক্রম যেখানে নীল একটি অবাঞ্ছিত রঙ হিসাবে বিবেচিত হয় আমাদের মনোবিজ্ঞানে রঙের ইতিবাচক সম্পর্ক থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই যে ভাষায় এটি একটি নেতিবাচক অর্থের সাথে সম্পর্কিত নীল রং একটি বিষাদগ্রস্থ মনোভাব প্রকাশ করে এবং বিষণ্নতার পরামর্শ দেয় তবে নীলের ইতিবাচক দিকগুলিকে বিপণন কৌশল হিসাবে ব্যবহার করা হয়েছে এবং একটি নির্দিষ্ট ব্র্যান্ড যেটি নীল রঙের বিভিন্ন মাত্রাকে খুব কার্যকরভাবে ব্যবহার করেছে তা হল Wo Hing নামক সাধারণ দোকান একটি যা সমৃদ্ধ চাক্ষুষ ভাষায় হালকা নীলের সাথে প্রাণবন্ত নীলকে একত্রিত করেছে এটি এশিয়ার উজ্জ্বল আলোকে শ্রদ্ধা জানায় এবং একই সাথে চোখের স্থান এবং চারিদিককে প্রশান্তিদায়ক করে তোলে আরেকটি উদাহরণ হল আঘাতপ্রাপ্ত চিত্র জীবন প্রশিক্ষণ কোম্পানি সিগফ্রিডের যা যোগাযোগ এবং নেতৃত্ব নিয়ে সম্পর্কিত এই জীবন প্রশিক্ষণ কোম্পানির বিজ্ঞাপনে নীল রঙ পেশাদারিত্বের পাশাপাশি নির্ভরযোগ্যতার পরামর্শ দেয় বিপণন কৌশলেও সবুজ রঙেরও বিভিন্ন মাত্রা ব্যবহার করা হয় উজ্জ্বল অথচ হালকা সবুজ রঙ বৃদ্ধি জীবনীশক্তি এবং পুনর্নবীকরণ নির্দেশ করে যেখানে সবুজের ঘন মাত্রা যা গাঢ় তা ধন প্রাচুর্য এবং প্রতিপত্তির প্রতিনিধিত্ব করে রেবেকা গ্রস দুটি ব্র্যান্ডের উদাহরণ নিয়েছেন একটি হল আলবাহাকা রেস্তোরাঁর ব্যবসায়িক কার্ড যা প্রাণবন্ত সবুজ রঙ ব্যবহার করে এবং এটি রেস্তোরাঁর নামসেক হাবের সাথে যুক্ত যা তাজা এবং স্বাস্থ্যকর খাবারের পরামর্শ দেয় আরেকটি উদাহরণ যা তার দ্বারা উদ্ধৃত করা হয়েছে তা হল হেলসিঙ্কিতে তাদের স্ট্রিট ফুড উৎসবের প্রচারের জন্য সেটি Kokoro and Moi এর ব্র্যান্ডিংয়ের সাথে সম্পর্কিত এশিয়ার রাতের বাজারের নিয়ন আলোর সাথে সাথে তাজা এবং বিভিন্ন ধরনের খাবার যা লোকেরা এই ধরনের পরিস্থিতিতে আশা করে উজ্বল আভাযুক্ত সবুজ রঙ সেটির প্রতিফলন ঘটায় কালো হল আরেকটি রঙ যার একাধিক সম্পর্ক রয়েছে এটি স্বতন্ত্রতা শক্তি পরিশীলিততার পাশাপাশি উচ্চ প্রযুক্তির সাথে যুক্ত অন্যদিকে এটি একটি অন্ত্যেষ্টিক্রিয়ার পরিবেশের সাথেও যুক্ত এবং সেটি দুঃখ প্রকাশ করে বিপণন কৌশলগুলিতে এটি প্রায়শই ধাতব এবং চকচকে রঙের মাত্রাগুলির সাথে অন্যান্য গাঢ় রঙের প্রতিতুলনা করে ব্যবহৃত হয়েছে যা প্রায়শই শক্তি এবং স্বতন্ত্রতা এবং সেইসাথে প্রযুক্তিগত দক্ষতার পরামর্শ দেয় সাদা রঙ বিশুদ্ধতা এবং সরলতার সাথে জড়িত এবং সফলভাবে সেই ব্র্যান্ডগুলির বিপণনে ব্যবহৃত হয়েছে যেখানে ব্যক্তিত্ব সরলতা বিশুদ্ধতা এবং স্বচ্ছতার সাথে সম্পর্কিত রঙেরও কিছু প্রথাগত সম্পর্ক রয়েছে উদাহরণস্বরূপ ব্রাজিলের লোকেরা সবুজ এবং হলুদ রঙের মাত্রার পোশাক পরা এড়াতে চায় কারণ এইগুলি ব্রাজিলের পতাকার রঙ এবং ব্রাজিলের লোকেরা তাদের প্রতিদিনের পোশাকের জন্য এটি ব্যবহার করতে চায় না এই অভ্যাসটি আমেরিকান প্রথা থেকে একেবারেই আলাদা যেখানে পতাকার রং একই সময়ে যেকোনো ধরনের পণ্যে পড়ানো যেতে পারে এবং রঙের ধর্মীয় প্রতীকও রয়েছে উদাহরণস্বরূপ জাফরানী বর্ণকে হিন্দু ধর্মে পবিত্র হিসাবে বিবেচনা করা হয় যেখানে সবুজ রঙকে ইসলামে পবিত্র বলে মনে করা হয় পেশাদারী যোগাযোগের প্রেক্ষাপটে আমাদের প্রসঙ্গ তত্ত্বের রঙের দিকেও নজর দিতে হবে যা রঙ এবং মনস্তাত্ত্বিক কার্যকারিতার একটি বিস্তৃত মডেল এটি রঙ এবং এর প্রভাব জ্ঞান এবং আচরণের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে এবং ভবিষ্যদ্বাণী করে এই তত্ত্ব অনুসারে রঙ হল একটি অ আভিধানিক চাক্ষুষ উদ্দীপনা যা প্রতীকীভাবে একটি নির্দিষ্ট রঙ বহনকারী ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরণের তথ্য প্রকাশ করতে পারে এটি বিভিন্ন অর্থের সাথেও যুক্ত যার মনস্তাত্ত্বিক প্রাসঙ্গিকতা রয়েছে এবং এই প্রাসঙ্গিকতা রঙের অন্তর্নিহিত মূল্যবোধের পাশাপাশি আনন্দ এবং অপ্রীতিকরতার সরল ও অগভীর মূল্যায়নের বাইরেও যায় আমাদের মস্তিষ্ক তাদের প্রায় অবিলম্বে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করতে সক্ষম আমি একটি খুব আকর্ষণীয় বইও উল্লেখ করব যা অ মৌখিক যোগাযোগের এই দিকটি সম্পর্কে কথা বলে এটি জন গেজের রচনা বইটির শিরোনাম হল Color and Culture Practice and Meaning from Antiquity to Abstraction যা 1999 সালে প্রকাশিত যেখানে তিনি পরামর্শ দিয়েছেন যে রঙ একটি আনুষঙ্গিক ঐতিহাসিক ঘটনা যার অর্থ ভাষার মতোই নির্দিষ্ট প্রেক্ষাপটে নিহিত যেখানে এটির অভিজ্ঞতা নেওয়া হয় এবং ব্যাখ্যা করা হয় এলিয়ট এবং মায়ারের মতো অন্যান্য তাত্ত্বিকরাও পরামর্শ দিয়েছেন যে একটি নির্দিষ্ট রঙের অর্থ প্রসঙ্গ বা পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না যেখানে এটি সম্মুখীন হয়েছে এবং এটি একটি প্রেক্ষাপট যা একটি রঙ সম্পর্কে আমাদের ধারণাকে প্রভাবিত করে এবং একটি অতিরিক্ত বোধশক্তির এবং তথ্য দেয় উদাহরণস্বরূপ যে বস্তুর উপর রঙ দেখা যায় তার আকৃতি এবং গঠনবিন্যাস একটি নির্দিষ্ট পরিবেশে এই বস্তুটিকে স্থাপন ইত্যাদিও একটি নির্দিষ্ট রঙের অতিরিক্ত ব্যাখ্যা প্রদান করে তবুও আমরা বলতে পারি যে রঙগুলি আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে অন্যদের কাছে সংকেত দেওয়ার মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদারী জীবনকে প্রভাবিত করে সকালে আপনার চোখ খোলার মুহুর্তের সাথে সাথে আপনার মস্তিষ্ক সাত মিলিয়নেরও বেশি রঙে প্লাবিত হয় বিশ্বাস করুন বা না করুন কিছু রঙ আপনার মাথা ব্যাথার হয়ে দাঁড়াতে পারে একবার আপনি রঙের পিছনের মনোবিজ্ঞান বুঝতে পারলে আপনি বিশ্বের সম্পর্কে আরো ভালোভাবে ধারণা গঠন করতে পারবেন মৌলিক রঙগুলি বোঝার সাথে আপনি আরও ভাল বিপণনকারী হয়ে উঠতে পারেন এবং আরও বিক্রয় করতে পারেন আপনি মানুষকে প্রভাবিত করতে এবং নিজেকে আরও প্ররোচিত করতে নির্দিষ্ট রঙের শক্তি ব্যবহার করতে পারেন রঙের মনোবিজ্ঞানের জ্ঞান এমনকি আপনাকে অন্য ব্যক্তির শুধুমাত্র গাড়ির রঙ দেখে তার ব্যক্তিত্ব পড়তে সাহায্য করতে পারে যদিও আমরা বিশ্বকে 7 মিলিয়ন বিভিন্ন রঙে দেখতে পাই তবে বেশিরভাগ লোকের সামান্যতম ধারণা নেই যে রঙগুলি কীভাবে তাদের মেজাজ এবং ক্রয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করে নির্দিষ্ট রং পরিধান করে আপনি লোকেদের একটি নির্দিষ্ট ভাব অনুভব করাতে পারেন যা আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে সফল হতে সাহায্য করতে পারে উদাহরণস্বরূপ কল্পনা করুন আপনার আগামীকাল একটি সাক্ষাৎকার আছে এবং আপনি সত্যিই চাকরিটি চান তবে আপনার সাক্ষাৎকারের আগে এবং পরে আবেদনকারীদের একটি দীর্ঘ তালিকা রয়েছে এখন নীল রঙটি আনুগত্য এবং বিশ্বাসের সাথে যুক্ত তাই সাক্ষাৎকারে নীল রঙের পোশাক পরলে নিয়োগকারী পরিচালককে অজ্ঞাতভাবে আপনাকে তার কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলবে কল্পনা করুন আপনার একটি বড় ব্যবসায়িক চুক্তি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আসছে নীল পরিধান করে আপনাকে আরও বিশ্বস্ত দেখাবে এবং ব্যবসায়িক চুক্তি আপনার পক্ষে হওয়ার সম্ভাবনা বেশি এটি ছিল একটি রঙ আপনার জন্য কি করতে পারে তার শুধুমাত্র একটি উদাহরণ আরেকটি প্রধান রঙ হল কালো এবং যদিও এটি খুব উত্তেজনাপূর্ণ নাও মনে হতে পারে এটি পর্যবেক্ষকের উপর শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে কালো রঙের ক্ষেত্রে মনোবিজ্ঞান বলে যে এটি শক্তি এবং কর্তৃত্ব প্রতিফলিত করে কিন্তু এটি আপনাকে অশুভ বা মন্দ বলেও দেখাতে পারে আপনি যদি এমন মেয়েদের আকৃষ্ট করার চেষ্টা করছেন যারা একজন কর্তৃত্বপূর্ণ পুরুষের সাথে থাকতে চান তাহলে কালো পোশাক দিয়ে আপনার পোশাকের আলমারি সাজাতে ভুলবেন না কালো রঙে রোগাভাবের প্রভাবও রয়েছে এবং এটি এমন লোকদের জন্য বিস্ময়কর কাজ করে যাদের ওজন বেশি এবং কিছুক্ষনের জন্য যাদের আরও রোগা দেখানো প্রয়োজন আপনি তাদের পিছনের প্রধান রঙ এবং মনোবিজ্ঞান বুঝতে না পারলে আপনি কীভাবে এই জ্ঞান দ্বারা অন্য ব্যক্তির ব্যক্তিত্ব পড়তে ব্যবহার করা যেতে পারে তা জানতে পারবেন না একবার আপনি মনোবিজ্ঞান নিয়ে যথেষ্ট অধ্যয়ন করলে আপনি বুঝতে শুরু করবেন যে একজন ব্যক্তির চারপাশের রঙগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলতে পারে গোপনীয়তা হল তার মালিকানাধীন গাড়ি জামাকাপড় এবং গ্যাজেটের দিকে মনোযোগ দেওয়া কল্পনা করুন যে আপনি একটি জিমে হাঁটছেন এবং 15 জন ভিন্ন লোক তাদের ব্যবসা চালাচ্ছেন এবং শক্তিশালী এবং স্বাস্থ্যকর হওয়ার চেষ্টা করছেন এই জ্ঞান ছাড়া আপনি কখনই তাদের আইপড রিস্টব্যান্ড জুতা বা জলের বোতলের রঙ এবং প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে তারা আপনাকে কী বলতে পারে তা দেখে বিবেচনা করা যায় না এবং তাই এটিকে যোগাযোগের অ মৌখিক দিকগুলির একটি উদীয়মান মাত্রা হিসাবে বোঝা যায় আরেকটি দিক যা আমি আলোচনার জন্য গ্রহণ করব তা হল ঘ্রাণবিদ্যা যার অর্থ গন্ধ এবং ঘ্রাণের মাধ্যমে যোগাযোগ এটি শারীরিক ভাষার একটি অনেক অবহেলিত এবং কম অধ্যয়ন করা দিক এবং এর তাৎপর্য সম্প্রতি অনুভূত হচ্ছে আমাদের সামাজিক ক্রিয়াকলাপে ঘ্রাণের একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে এবং এর একটি মনস্তাত্ত্বিক তাৎপর্যও রয়েছে শুরুতে আমরা বলতে পারি যে মনোরম গন্ধগুলি সবাইকে আকর্ষণ করে যেখানে অপ্রীতিকরগুলি অন্যদের তাড়িয়ে দেয় কিন্তু একটি নির্দিষ্ট ঘ্রাণ আনন্দদায়ক বা অপ্রীতিকর তা নির্ণয় করা সহজ নয় স্মৃতির সাথে একটি নির্দিষ্ট গন্ধের সংযোগ সবসময়ই থাকে আমাদের পুরানো স্মৃতিগুলি প্রায়শই নির্দিষ্ট গন্ধের সাথে জড়িত থাকে এবং একটি নির্দিষ্ট গন্ধের পুনরাবৃত্তি আমাদের সময়ের সাথে পিছিয়ে নিয়ে যেতে পারে একই সময়ে যদি গন্ধটি বর্তমানে ঘটছে এমন অভিজ্ঞতার সাথে যুক্ত থাকে তবে আমরা এটিকে আমাদের স্মৃতিতে সামগ্রিকভাবে ধরে রাখি একটি গন্ধ সতর্কতা ব্যবস্থা হিসাবেও কাজ করতে পারে কিছু সংস্কৃতি অন্যদের তুলনায় বেশি গন্ধ সচেতন এবং এটি আমাদেরকে সংবেদনশীল করে যে আমাদের গন্ধের উপলব্ধিতেও বেশিরভাগ উন্নত দেশে সাংস্কৃতিক বৈচিত্র বিদ্যমান এটি সাধারণত পাওয়া যায় যে লোকেরা শরীরের গন্ধ এবং ঘ্রাণে অস্বস্তিকর হয়ে ওঠে এবং তাই তারা কৃত্রিমভাবে তৈরি সুগন্ধি পরার জন্য প্রচুর অর্থ ব্যয় করে একটি সমীক্ষা আমাদের বলে যে আমেরিকাতে অনেক লোক মনে করে যে শরীরের গন্ধ আপত্তিকর এবং এমন ব্যক্তির সাথে কথা বলা বা যোগাযোগ করা এড়িয়ে যায় যার শরীরে তীব্র গন্ধ রয়েছে এবং তাই এখানে colognes deo's aftershaves ইত্যাদি সুগন্ধির একটি খুব শক্তিশালী বাজার রয়েছে যা আমাদের প্রাকৃতিক শরীরের গন্ধ এড়াতে সাহায্য করে বিপরীতে আমরা দেখতে পাই যে আরবি দেশগুলিতে শরীরের গন্ধের আরও ভাল গ্রহণযোগ্যতা রয়েছে এবং সেখানে সেগুলিকে প্রাকৃতিক অংশ হিসাবে বিবেচনা করা হয় গন্ধের ক্ষেত্রে আমাদের পছন্দগুলি সার্বজনীন নয় এবং তাই অ মৌখিক সংকেতগুলির অন্যান্য ব্যাখ্যার মতো ঘ্রাণ আন্তঃসাংস্কৃতিক যোগাযোগকেও প্রভাবিত করতে পারে এবং সেইসাথে অন্য লোকেদের সাথে সংলাপে নিযুক্ত হওয়ার ইচ্ছাকে নষ্ট করতে পারে আমাদের ঘ্রাণ আমাদের শরীরের প্রাকৃতিক গন্ধ দ্বারা প্রভাবিত হয় এটি আমাদের স্বাস্থ্যবিধির পরিপ্রেক্ষিতে আমাদের অভ্যাস এবং একটি সুগন্ধি বা ডিও র আকারে একটি নির্দিষ্ট গন্ধের ব্যবহার দ্বারাও প্রভাবিত হয় এটি কিছু ক্রিয়াকলাপের দ্বারা প্রভাবিত হয় যা ঘামকে প্ররোচিত করতে পারে এটি আমাদের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে কারণ কিছু অসুস্থতার কারণ কিছু রোগের একটি গন্ধ থাকে কিন্তু একটি গন্ধ শুধুমাত্র একটি জৈবিক এবং মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা নয় এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক ঘটনাও এবং এটি আমাদের পছন্দের পাশাপাশি ঘৃণাও নির্ধারণ করে এবং একই সাথে আমাদের সামাজিক অবস্থান অর্থনৈতিক শ্রেণী মর্যাদা এবং ক্ষমতা সম্পর্কে সুনির্দিষ্ট ইঙ্গিত দেয় উদাহরণস্বরূপ একটি ব্যয়বহুল সুগন্ধি cologne বা aftershave পরা একটি নির্দিষ্ট মর্যাদা এবং সম্পদের সংকেত দিতে পারে অন্যদিকে ঘামের তীব্র গন্ধ এমন একজন ব্যক্তিকে নির্দেশ করতে পারে যিনি সম্ভবত নিম্ন আর্থিক অবস্থার এবং যাকে প্রচুর কায়িক শ্রম করতে হয় একটি গন্ধ এইভাবে একটি ভাল অ মৌখিক ছাপ তৈরি করতে কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে একটি জটিল পরিস্থিতিতে নির্দিষ্ট প্রেক্ষাপটে একটি ইতিবাচক গন্ধ অন্য লোকেদের উপর একটি ইতিবাচক ছাপ তৈরি করতে পারে এটি লক্ষ্য করা আকর্ষণীয় যে পশ্চিমী ধারণাগুলির যেগুলিতে সুগন্ধগুলি নান্দনিকভাবে মনোরম তা সর্বজনীন নয় গবেষকরা এই প্রসঙ্গে কিছু খুব আকর্ষণীয় অভ্যাস এবং পছন্দগুলি নির্দেশ করেছেন ইথিওপিয়ার একটি বিশেষ অংশ যারা গবাদি পশু পালন করে তারা দেখতে পায় যে গরুর গন্ধের চেয়ে আকর্ষণীয় আর কোন ঘ্রাণ নেই মালির ডোগন জাতিদের জন্য পেঁয়াজের ঘ্রাণ সবচেয়ে আকর্ষণীয় সুগন্ধ এবং তাদের সারা শরীরে ভাজা পেঁয়াজের মতো গন্ধ থাকে যেটি তাদের একটি অত্যন্ত পছন্দসই সুগন্ধি আফ্রিকান বুশম্যানদের জন্য সবচেয়ে সুন্দর সুবাস হলো বৃষ্টির গন্ধ এবং তারা পশ্চিমী স্বাদে স্পষ্টতই সূক্ষ্মতার অভাব পাবে সুগন্ধি এবং গন্ধদ্রব্য ব্যবহারের ক্ষেত্রে আরবীয় সংস্কৃতির একটি অত্যন্ত জটিল নান্দনিকতা রয়েছে মহিলারা তাদের শরীরের বিভিন্ন অংশে সুগন্ধি দেওয়ার জন্য বিস্তৃত সুগন্ধি ব্যবহার করে কিন্তু এই সুগন্ধিগুলি মহিলারা শুধুমাত্র ব্যক্তিগত পরিস্থিতিতে অন্যান্য মহিলাদের বা ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সাথে ব্যবহার করে জনসমক্ষে বা পুরুষদের সাথে সুগন্ধি ব্যবহার করাকে ব্যভিচারিণী মডেলের ইঙ্গিত বলে মনে করা হয় এই দিকটি খুব সংক্ষিপ্তভাবে একজন ফরাসি রোগশয্যা সম্পর্কিত স্নায়ুমনোবিদ্ জেলেনা জোর্দজেভিক বলেছেন যে এমনকি মৌলিক প্রক্রিয়া হিসেবে একটি ঘ্রাণ গন্ধ আমরা কোথা থেকে এসেছি এবং আমরা কী জানি তার দ্বারা প্রভাবিত হয় ব্যক্তিগত গন্ধের জটিলতাগুলি অন্যান্য অনেক সংস্কৃতিতে মার্জিত শ্রেণিবিন্যাস ব্যবস্থার বিষয় আমি একটি নির্দিষ্ট অনুসন্ধান নির্দেশ করতে চাই যা পরামর্শ দেয় যে Amazonian Desana সম্প্রদায়ের গড় সদস্য সহজেই ব্যাখ্যা করবে যে একজন ব্যক্তির অনন্য গন্ধ বিভিন্ন গন্ধের সংমিশ্রণ তাদের দ্বারা ব্যবহৃত শব্দটি হল Oma Seriri এবং এটি হল প্রাকৃতিক ও ব্যক্তিগত গন্ধের সংমিশ্রণ যা একজনের খাওয়া খাবারের মাধ্যমে আবেগের কারণে এবং পর্যায়ক্রমিক গন্ধ যা উর্বরতার মাধ্যমে অর্জিত হয় ব্যক্তিগত শরীরের গন্ধের উপাদানগুলির মূল্যায়ন বৈজ্ঞানিকভাবে নির্ভুল এবং পশ্চিমী বিজ্ঞানী ছাড়া দেস্যানা এই প্রক্রিয়ার সাথে জড়িত প্রতিটি গন্ধকে মিনিটে এবং বিশদ বিবরণে বর্ণনা করতে সক্ষম শিল্পগুলিও আমাদের চারপাশে ঘ্রাণ এবং গন্ধের আচ্ছন্নতার ওপর ভিত্তি করে আমরা বাজারের দিকে তাকাতে পারি যেখানে বিভিন্ন ধরণের সুগন্ধি colognes স্প্রে গুলি রয়েছে যা আমরা আমাদের বাড়ি পরিষ্কার করতে এবং গন্ধ তৈরি ইত্যাদি করতে ব্যবহার করি বিশেষ করে জাপানে কর্মক্ষেত্রেও সুগন্ধি ব্যবহার করা হয় স্থাপত্য এবং নির্মাণ সংস্থা শিমিজু বাতানুকূলতার নালীগুলির মাধ্যমে সুগন্ধি সরবরাহ করার জন্য কম্পিউটারাইজড কৌশল তৈরি করেছে যাতে কর্মীদের দক্ষতা বাড়ানো যায় এবং চাপের মাত্রা হ্রাস করা যায় বিজ্ঞাপনদাতারাও বিশ্বাস করেন যে গন্ধ গুরুত্বপূর্ণ এবং ব্রিটিশ দোকানগুলি গ্রাহকদের একটি সুখী এবং ইতিবাচক অবস্থায় রাখার জন্য শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থায় তাজা শুকনো লিনেন চকোলেট বা কস্তুরীর মতো প্রাকৃতিক গন্ধ ব্যবহার করে সুতরাং আমরা উপসংহারে আসতে পারি যে গন্ধের একটি বাণিজ্যিক উপস্থিতি রয়েছে এটি আমাদের শারীরিক চেহারা এবং শিল্পকর্মের আলোচনায় নিয়ে আসে যা বার্তা প্রেরণ করে আমাদের শারীরিক ভাষা এবং আমাদের চেহারা অনেক কিছু প্রকাশ করে আমরা অন্য কিছু লক্ষ্য করার আগে আমারা বেশিরভাগ লোকজনই অন্য ব্যক্তির শারীরিক চেহারা এবং শারীরিক ভাষা লক্ষ্য করি এবং আমাদের প্রাথমিক বিবেচনাগুলি প্রায়শই এই দুটি দিকের উপর ভিত্তি করে সঠিক পোশাক এবং উপযুক্ত আনুষাঙ্গিক আমাদের সুনির্দিষ্ট এবং লক্ষ্যযুক্ত ফলাফল পেতে সাহায্য করে তারা আমাদেরকে নির্দিষ্ট বার্তাগুলি গভীরভাবে প্রেরণ করতে এবং দর্শকের উপর একটি বিশেষ ছাপ তৈরি করতে সহায়তা করে একই সময়ে এই প্রেক্ষাপটে আমাদের পছন্দগুলি আমাদের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে ইঙ্গিত দেয় তবে ধারণাটি ব্যবসা এবং পেশাদারী জগতের বাইরেও প্রসারিত আমরা দেখতে পাই যে সমাজের বিভিন্ন অংশের তাদের নিজস্ব পছন্দ রয়েছে যতদূর পর্যন্ত শারীরিক চেহারা এবং শিল্পকর্মের ব্যবহার সম্পর্কিত আমরা সেই বিষয়ে ফুটবলার বা বাইকার বা রাজনৈতিক নেতাদের পোশাকের রীতি চুলের কাজ এবং আনুষাঙ্গিকগুলি দেখতে পারি এবং একটি তুলনামূলক বোঝাপড়া আমাদেরকে আমাদের শারীরিক চেহারার তাৎপর্য এবং একটি বিশেষ ধরনের ব্যক্তিত্ব তৈরিতে শিল্পকর্মের ব্যবহার সম্পর্কে বলতে সাহায্য করে এই সমস্যাগুলি ঐতিহ্যগতভাবে নৃতাত্ত্বিক এবং আচরণগত বিজ্ঞানী দ্বারা অধ্যয়ন করা হয়েছিল কিন্তু এখন সেগুলি আন্তঃসাংস্কৃতিক এবং ব্যবসায়িক যোগাযোগেও নেওয়া হচ্ছে এই অধ্যয়নগুলি গ্রহণ করার প্রাথমিক কারণ এই ধারণার উপর ভিত্তি করে যে আমাদের আনুষাঙ্গিকগুলি আমাদের আত্মসম্মানবোধের প্রতীক আমরা যে জামাকাপড় পরি সেল ফোনের আবরণ আমরা বেছে নিই যে মানিব্যাগটি আমরা বহন করি যে সানগ্লাসগুলি আমাদের কাছে আছে যে ট্যাটুগুলি আমাদের আছে বা নেই সেটি আমাদের পছন্দ এবং সিদ্ধান্তের সাথে সম্পর্কিত যা আমাদের অনুভূতি এবং আবেগের উপর ভিত্তি করে তারা আমাদের লিঙ্গ অবস্থান আমাদের সামাজিক পদমর্যাদা ব্যক্তিত্ব এবং সেইসাথে একটি নির্দিষ্ট গোষ্ঠী বা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সাথে আমাদের সংযোজন প্রতিফলন করে সাধারণভাবে এটি বলা যেতে পারে যে আনুষাঙ্গিকগুলি পরিষ্কার এবং ভাল আকারে হওয়া দরকার যদি একটি বেল্ট ফেটে যায় জুতা ছিঁড়ে যায় এবং একটি ভগ্নপ্রাপ্ত ব্রিফকেস এগুলিকে কেবল অগোছালো দেখায় না তবে তারা এমন একটি ব্যক্তিত্বেরও পরামর্শ দেয় যা তাদের যত্ন নেওয়ার জন্য পরোয়া করে না সুতরাং আমরা বার্তা পাঠাই যে আমরা সেগুলির যথাযথভাবে রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট যত্নশীল নই এবং এটি সহজেই একজন অলস এবং পরোয়া না করা ব্যক্তির ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে সুতরাং শারীরিক চেহারা এবং আনুষাঙ্গিক ব্যবহার অন্য লোকেদের আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে মতামত তৈরি করতে সক্ষম করে তবে আমাদের পছন্দগুলির অন্তর্নিহিত অন্যতম উপাদানটি পরিবেশের পক্ষে উপযুক্ত হওয়া উচিত এবং পরিবেশ দ্বারা আমরা সেই পরিস্থিতি বোঝাই যেখানে যোগাযোগ করা সম্ভব এটির জন্য বিভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে একটি নির্দিষ্ট সচেতনতা এবং সংবেদনশীলতা প্রয়োজন এবং এই পার্থক্যগুলি বিচার না করে পরিকল্পনা করার জন্য একটি সমমর্মিতাযুক্ত পরিকল্পনা প্রয়োজন আনুষাঙ্গিকের নিজস্ব ভাষা আছে কাপড়েরও নিজস্ব ভাষা আছে উদাহরণস্বরূপ কাশ্মীরী কাপড় এবং সুতিবস্ত্র পরামর্শ দেয় যে পরিধানকারী বাস্তববুদ্ধিসম্পন্ন এবং একজন ভাল কাজ করার মতো ব্যক্তি পরিধানে চামড়া ইত্যাদির মতো শক্ত উপকরণগুলি ব্যক্তিত্বে একটি আক্রমণাত্মক এবং দৃঢ়তার ভাব প্রকাশ করে যা কিছু নির্দিষ্ট পেশায় স্বাগত নয় আমরা যে ধরণের জুতা পরিধান করি তা একটি নির্দিষ্ট রাজনীতির বিশেষ পদমর্যাদার পাশাপাশি বয়স এবং ফ্যাশন চেতনাকেও নির্দেশ করে একটি সমীক্ষা আরও ইঙ্গিত করে যে একটি পেশাদারী পোশাক এবং চেহারা আত্মবিশ্বাস বাড়ায় এবং মানুষের কাছে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রদান করে আরেকটি দিক যা এখন শারীরিক ভাষার পরিধিতে এসেছে তা হল ট্যাটু অধ্যয়ন ট্যাটু শারীরিক ভাষার একটি নির্দিষ্ট ভঙ্গি প্রতিনিধিত্ব করে এগুলি আমাদের দেহের স্থায়ী অলঙ্করণের মতো যা সহজে অপসারণ করা যায় না এবং সেইজন্য তাদের প্রায়শই একটি self branding হিসাবে আখ্যায়িত করা হয় এমন একটি দাগ যা কথা বলে এবং তবুও সহজে উত্তর দেওয়া যায় না তারা সেখানে যা আছে তা দাবি করে এবং এই দাবি একভাবে আমাদের শরীরের সেই নির্দিষ্ট অংশে জমে থাকে যা সহজে উদ্ধার করা যায় না কিছু গবেষক পরামর্শ দেন যে ফ্যাশন এবং অ্যান্টি ফ্যাশনের মধ্যে একটি পার্থক্য করতে হবে তাদের মতে ফ্যাশনকে ক্রমাগত এবং পদ্ধতিগত পরিবর্তনের দ্বারা চিহ্নিত করতে হবে অন্যদিকে একটি অ্যান্টি ফ্যাশন তুলনামূলকভাবে রক্ষণশীল এবং পরিবর্তনের জন্য খুব প্রতিরোধী ট্যাটুকে সাধারণত ফ্যাশন বিরোধী এই বিভাগে রাখা হয় তারা সামাজিক ও সাংস্কৃতিক সংযুক্তি এবং স্থিতিশীলতার একটি বিভ্রান্তি তৈরি করে এই সব বলার পরে আমি পুনর্ব্যক্ত করব যে কার্যকর যোগাযোগের জন্য প্রেক্ষাপটের স্বীকৃতি প্রয়োজন যেমন ঠিক কী বার্তা যা আমরা যোগাযোগ করতে চাই কারা এর প্রাপক এবং তাদের মধ্যে কী ধরনের প্রভাব তৈরি হবে আমি আমাদের মহান নেতা আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীকে উল্লেখ করতে চাই যাকে প্রায়শই পশ্চিমী জনসঞ্চারমাধ্যম অর্ধনগ্ন ফকির বলে উপহাস করতো কিন্তু তিনি যে এই পদ্ধতিতে পোশাক পরেছিলেন তা থেকে বোঝা যায় যে আমাদের দেশের জনগণের সাথে তার একটি আবেগপ্রবণ সংযুক্তি ছিল এবং তিনি তাদের সত্যিকারের প্রতিনিধিত্ব করেছিলেন মানুষের কাছে এই নির্দিষ্ট প্রসঙ্গের ক্ষেত্রে কোন ফ্যাশন চেতনা এই সমমর্মিতা বোঝার চেয়ে বড় হতে পারে না আমি এই মুহুর্তে শারীরিক ভাষার এই দিকগুলো নিয়ে আমার আলোচনা এখানেই শেষ করব আমাদের পরবর্তী মডিউলে আমি অ মৌখিক যোগাযোগের কিছু অন্যান্য উদীয়মান দিকগুলি নিয়ে আলোচনা করবো ধন্যবাদ